সুতরাং এখন আমাদের প্রশ্ন হচ্ছে সমাধানের কোন গঠন আমরা নেব এবং কেন অতএব আমি এটিকে aH0 bH0 এভাবে লিখেছি এতক্ষন পর্যন্ত আমরা সীমানা শর্ত বার করিনি এবং ব্যবহার করিনি তাই সীমানা শর্তগুলি কি যা বোর্ডে আছে এই সমস্যার জন্য সীমানা শর্তগুলি কি আমার একটি বিন্দু উৎস আছে যা মূলবিন্দুতে আছে এবং একটি ক্ষেত্র বিকিরণ করছে সীমানা শর্ত কি এই সমস্যা এর ছাত্র ক্ষেত্র যেটা 0 যত ক্ষেত্র দূরে যেতে থাকে মানে আমি যত দূরে যেতে থাকি ক্ষেত্র 0 হতে থাকবে এখন যদি আমি এই চিত্র গুলির দিকে তাকাই যা আমি দেখিয়েছি J0 এবং K0 এর যদি আমি রৈখিক সমাহার নিই J0 এবং K0 এর তাহলে কি দুটোই 0 এর কাছাকাছি হতে থাকবে বিশাল বড় x এ হ্যাঁ আলাদাভাবে দুজনেই সুতরাং H0 এবং H0 দুটোই এই এসিম্পটোটিক সীমা সন্তুষ্ট করছে অতএব এটি যথেষ্ট না শারীরিকভাবে আমি কি আর কোন তথ্য ব্যবহার করতে পারি এটি পদার্থবিদ্যা থেকে আসবে অংক থেকে না তাই মনে করো আমি এই মূলবিন্দু তে আছি এখানে এবং এটি একটি তরঙ্গ এর সমীকরণ সুতরাং কিছু কিছু তরঙ্গ এখান থেকে বেরিয়ে যাবে অতএব এখানে আমাকে আমার ইমপালস বসাতে হবে তাই আমি তোমাদের একটি সংকেত দেব প্রচলিত সময় কি যা আমি এখানে অনুমান করেছি একদম শুরুতে মনে করো ম্যাক্সওয়েলের সমীকরণ ছিল ওখানে একটি ddt ছিল এবং আমি অনুমান করেছিলাম একটি সময় সমন্বয়পূর্ণ ঘটনা আমি ejωt বসাই অতএব সময়ের ডেরিভেটিভ আমাকে একটি ওমেগা বর্গ দেবে যার মানে jω এবং দ্বিতীয় সময় ছাত্র ω2 ω2 কিন্তু আমার প্রচলিত সময় ছিল ejωt ছাত্র jω jωt ঠিক আছে তাহলে ওটা কি আমায় কিছু বলে তাই ইঙ্গিত দেওয়ার খাতিরে দেখা যাক যখন আমরা খুব দূরে চলে যাই বিশাল বড় x এ বিন্দু উৎস থেকে অনেক দূরে ইমপালস এর থেকে অনেক দূরে যদি আমি খুব দূরে চলে যাই আমি তোমাদের কিছু আরও তথ্য দিচ্ছি আমি বলছি যে H0 এবং H0 তাদের এগুলো আছে যাকে এসিম্পটোটিক গঠন বলে সাধারণত তুমি হ্যান্কেল ফাংশন বা বেসেল ফাংশন বন্ধ রূপে লিখতে পারবেনা এগুলি বিশেষ ফাংশন তাদের কোনও বন্ধরূপে অভিব্যক্তি নেই কিন্তু সিমাতে খুব ছোট বা খুব বড় x এ তাদের কিছু আনুমানিক গঠন আছে এবং সেই আনুমানিক গঠন হলো যা এখানে লেখা হয়েছে খুব বড় r অথবা x এর জন্য এখন এটার দিকে তাকিয়ে আমরা একটি ধারণা পাই যে কোন গঠন আমাদের জন্য শারীরিকভাবে গ্রাহ্য হবে ছাত্র দ্বিতীয়টা দ্বিতীয়টা কারণ ছাত্র ক্ষয় হচ্ছে দুটোই ক্ষয় হচ্ছে ছাত্র দুটোই এই দুটির প্রশস্ততা কত ছাত্র সুতরাং খুব বড় x এ দুটোই 0 অবধি চলে যায় ছাত্র ejωt দল হ্যাঁ ejωt ছাত্র কিছু কি 0 তে হিসেব হবে আমাদের কেন করতে হবে এটি একটি ফেজার যা সর্বক্ষণ দোদুল্যমান কিন্তু এর প্রশস্ততা ক্ষয় হচ্ছে অতএব এই পদটিকে এখানে লেখা যাক দুদিকেই যা হবে আমাদের মোট সমাধান স্থানে এবং সময়ে না এটি যা আমরা ফেজার নিয়ে করেছিলাম সমাধান করো ejωt বসাও এবং বাস্তব অংশ নাও ছাত্র ধনাত্মক নাও তরঙ্গ কোন দিকে যাচ্ছে ছাত্র ধনাত্মক r বাইরের দিকে যাচ্ছে ছাত্র দুটি তরঙ্গ বাইরের দিকে যাচ্ছে ছাত্র না দ্বিতীয়টা কেবলমাত্র দ্বিতীয়টা বাইরের দিকে যাওয়ার তরঙ্গ বোঝায়কারণ এটি হলো jkx ωt এবং অন্যটি হচ্ছে ছাত্র ভিতর দিকে যাওয়ার ভিতরে আসার তরঙ্গ কারণ এটি একটি jkx ωt সঠিক যেহেতু ইম্পালস মূল বিন্দুতে আছে যদি আমি বিশাল বড় x এ দাড়াই এখানে এই পর্যবেক্ষক এর পক্ষে দেখা সম্ভব হবে না এরকম একটি ভিতরে আসা তরঙ্গ যেটা বোঝানো হয়েছে এই পদ শুধুই পর্যবেক্ষক তরঙ্গ কে খুঁজে পায় যা বাইরে বের হচ্ছে মূল বিন্দু থেকে যা এর জন্য মিলেছে সুতরাং শারীরিক ধারণার একটি ভালো সন্নিধি এবং গাণিতিক গঠন হলো এগুলি অতএব পর্যবেক্ষক কেবলমাত্র বাইরে যাওয়ার তরঙ্গ দেখে যার মানে a 0 হ্যাঁ a 0 সুতরাং আমি লিখতে পারি bH0 সে শেষ গঠন হল অতএব আমি একটি সাধারণ সমাধান দিয়ে শুরু করেছিলাম এখান থেকে এবং আমরা বলেছিলাম শারীরিকভাবে a সমান 0 হলো একমাত্র যুক্তিসম্পন্ন জিনিস এবং সেটা আমাকে এটা দিল অতএব আমার কি সমস্যা শেষ হয়ে গেছে ছাত্র হ্যাঁ একদম তারমানে বলা যায় এটা ঠিক আছে মোটামুটি শেষ হয়ে গেছে এই বিরক্তকর গুণক b বাদ দিয়ে যা আমি এখনো জানিনা যে কিভাবে তার মান নির্ণয় করব কিন্তু আমার জানতে হবে কারণ নয়তো সব জায়গায় এই গুণক থেকে যাবে আমার উত্তর সব সময় একটি গুণক ধ্রুবকের থেকে পার্থক্য থাকবে অতএব কি জিনিস যা আমি এতক্ষণ বাদ দিয়ে আসছি r 0 সঠিক এবং আমাদের যথাযথ যুক্তি আছে r 0 বাদ দেওয়ার কারণ বেসেল Y ফাংশন ঋণ চিহ্ন অনন্ত অবধি চলে যায় কিন্তু যদি আমার পুরোপুরি সমাধান করতে হয় পালানোর কোন উপায় নেই আমাকে মূলবিন্দু অবধি যেতেই হবে তাই সিঙ্গুলারিটি বা অনন্ত নিয়ে কাজ করার সময় একটি নিরাপদ উপায় কি ছাত্র সীমা নেওয়া সীমা নেওয়া একটি জিনিস যা আমরা ইতিমধ্যেই দেখেছি 1 D গ্রীন এর ফাংশানে যখন আমাদের ডেল্টা ফাংশন ছিল আমরা কি একবারে নিয়েছিলাম নাকি অন্য কিছু করেছিলাম ছাত্র আমরা করেছিলাম আমরা ইন্টিগ্রেট করেছিলাম অতএব যখন তুমি সিঙ্গুলারিটি দেখবে সবচেয়ে ভালো উপায় হল ইন্টিগ্রেট করা যাতে তুমি একটি সসীম মান পাও নয়তো তুমি অনন্ত ধরে বসে থাকবে